হ্যালো এই ক্লাসে আমরা ন্যানো স্কেল প্রসঙ্গে ফেরোইলেকট্রিক ঘটনাবলী দেখব এবং আমরা যে রকম বাকি সমস্ত ক্লাসে দেখেছি বিভিন্ন উপাদানের ধর্মগুলি প্রকৃতপক্ষে তোমাদেরকে আকর্ষণীয় কিছু বিকল্প দেয় যখন তোমরা ন্যানো স্কেলে যাও এবং তাই তোমরা শেষমেষ বিভিন্নভাবে উপাদানগুলির হেরফের করে তোমাদের কিছু বিষয়ে সুবিধা অর্জন করতে চাও আমি প্রথমেই ন্যানো স্কেলে যাব সুতরাং আমরা এই ক্লাসে আমাদের শিক্ষার উদ্দেশ্যর দিকে খেয়াল করব অথবা আমরা ন্যানো আকারবিশিষ্ট ফেরোইলেকট্রিকের দিকে নজর দেবো সুতরাং প্রযুক্তিগতভাবে কোন কোন অঞ্চলে প্রয়োগ হতে পারে এবং একইভাবে কোথায় ন্যানো আকারবিশিষ্ট ফেরোইলেকট্রিকের উপযোগিতা আছে তারপর আমরা আরো দেখবো ঐরকম ন্যানো আকারবিশিষ্ট ফেরোইলেকট্রিক উৎপাদনে কি কি সমস্যা আছে তাই তোমরা এই ক্লাস মারফত দেখবে এটা খুব সহজ নয় আমি বলতে চাইছি ন্যানো আকারবিশিষ্ট কনা পাওয়ার অসংখ্য উপায় আছে কিন্তু যদি তুমি ন্যানো আকারের কনায় যাও তবে সাধারণত ন্যানো স্কেলে ফেরোইলেকট্রিক প্রভাব উপলব্ধি করার ক্ষেত্রে কিছু সমস্যা হয় এবং তাই এই প্রসঙ্গে কিছু প্রতিবন্ধকতা থাকে এরকম সংস্থা সম্পর্কে কিছু আলোচনা যেখানে এই সমস্যাগুলি মেটানো সম্ভব হয় এবং সেই প্রসঙ্গে কিভাবে সেগুলো এই সমস্যাগুলো মেটায় আমি বলতে চাইছি যে সেখানে এরকম সংস্থা আছে যার উদঘাটন তারা করেছে যা দিয়ে প্রকৃতপক্ষে ভালো ফলাফল পাওয়া সম্ভব সাম্প্রতিক তারা এগুলির উদঘাটন করেছে এবং আমরা দেখার চেষ্টা করব কি করে তারা এটা মেটায় উক্ত পদ্ধতির পেছনে অন্তর্নিহিত মূল ভাবনা কি যার ব্যবহার করে তারা এটা মেটায় এবং তারা প্রদর্শন করতে সক্ষম হয় এবং তাই সবশেষে ন্যানো আকারে ফেরোইলেকট্রিকের উপর ন্যানো আকারের প্রভাব যেটা গুরুত্বপূর্ণ একটা তথ্যের অংশবিশেষ যার সাহায্যে এই ন্যানো স্কেলে ফেরোইলেকট্রিকের সীমাবদ্ধতা নির্ণয় করা কাটিয়ে ওঠা যায় এটা কাটানোর জন্য তাদেরকে ন্যানো স্কেলে ফেরোইলেকট্রিকের প্রভাবের দিকে নজর দিতে হয় খুঁজে বের করতে হয় কিভাবে এটা কাটানো যাবে তাই এরপরে এগুলো হবে আমাদের শিক্ষার উদ্দেশ্য আমরা ক্লাসে এগালে আমরা এই উদ্দেশ্যগুলোর দিকে নজর দেবো অন্যান্য বারের মতোই আমরা আলোচনা করব সাধারন ধারনা সংক্রান্ত বিষয়ে ভাবনা পদ্ধতি সংক্রান্ত বিষয়ে ঘটনাবলী সংক্রান্ত বিষয়ে এবং ক্লাসের শেষে আমি তোমাদের বেশ কিছু রেফারেন্স দেবো সেখানে এরকম অনেক রেফারেন্স আছে আমি তোমাদের সরাসরি কিছু রেফারেন্স দেখাবো যেগুলো আরও নির্দিষ্টভাবে এই খুঁটিনাটি বিষয়গুলো দেখিয়েছে এবং তাই যদি তোমাদের আরও আগ্রহ থাকে তবে তোমরা যেতে পারো এবং ওগুলো দেখতে পারো সুতরাং একটা ফেরোইলেকট্রিক উপাদান কি সুতরাং এর সাথে শুরু করা যাক এবং তারপর সেখান থেকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এতে ন্যানো আকার কি করে সুতরাং আলোচনার বিষয়বস্তু হল সাধারণভাবে যদি তুমি কোন একটি উপাদান নাও তুমি একটি লোহার ব্লক নাও তুমি একটি অ্যালুমিনিয়াম এর টুকরো বা এইরকম কিছু নাও এবং তুমি এটা রেখে দাও এটা একটা পলিমার উপাদানও হতে পারে একটা সেরামিক এর কাপ যেটা তোমার আছে এরকম যেকোন উপাদান যদি তুমি একটা ভোল্টমিটার বা মাল্টিমিটার নাও এবং এটাকে একটা নির্দিষ্ট ভোল্টেজ এ রাখ মানে আমি বলতে চাইছি ভোল্টেজ পরিমাপ করার জন্য এটাকে প্রস্তুত করো উপাদানের দুদিকে দুটো ইলেকট্রোড রেখে ভোল্টেজ পরিমাপ করো মূলত তুমি শূন্য পাঠ দেখতে পাবে সুতরাং তুমি শূন্য পাঠ দেখতে পাবে এর মানে সহজাতভাবে উপাদানের মধ্যে কোন পোটেনসিয়াল তৈরি হয়নি সুতরাং এই বিষয়টার তাৎপর্য হলো এই যে এটা শূন্য ভোল্ট দেখাচ্ছে সুতরাং যাই হোক তারপর সেখানে কিছু উপাদান থাকে যাদের ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে পোলারাইজেশন দেখা যায় এটা সেখানে তড়িৎক্ষেত্রের অনুপস্থিতিতেও দেখা যায় সেক্ষেত্রেও এটা দেখায় যে সেখানে কিছু আধান উৎপন্ন হয়েছে সুতরাং সাধারণভাবে অন্যান্য উপাদানে ধাতুতে এটা সহজ নয় যদি তোমরা একটা তড়িৎক্ষেত্র প্রয়োগ করো যদি তোমরা একটা বিভব প্রভেদের মধ্যে রাখার চেষ্টা করো এতে তড়িৎ প্রবাহিত হবে এবং তোমরা কেবল তাই IR পতন দেখতে পাও কিন্তু যদি তুমি একটা অন্তরিত উপাদান নাও তুমি যা কিছু যেমন জির্কনিয়াম অক্সাইড বা ঐরকম কিছু নাও এবং এর দুদিকে দুটো ইলেকট্রোড রাখ সুতরাং তারপর এটা একটা ডাই ইলেকট্রিক উপাদানের মতো আচরণ করবে তোমরা উপাদানটিকে এখানে রাখবে এবং তারপর এর দুদিকে দুটো ইলেকট্রোড রাখবে কেন তুমি এটাকে ব্যাটারি এর ঋণাত্মক প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছো এবং তারপর এটাকে সংযুক্ত করেছে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে এবং তুমি ঠিক এইরকম করেছো সুতরাং তোমরা এখানে এই ইলেকট্রোডের উপর ধনাত্মক আধান তৈরি করেছো সুতরাং এটা হল ইলেকট্রোড এবং এখানে তোমরা ঋণাত্মক আধান তৈরি করেছো সুতরাং এই প্রকারের উৎপাদন প্রক্রিয়ার বিপরীতে এই উপাদানগুলো যাদের মধ্যে আছে এই ডাই ইলেকট্রিক উপাদান সেগুলো বিপরীত প্রকারের আধান উৎপন্ন করে সুতরাং তুমি দেখতে পাবে এখানে ধনাত্মক আধান তৈরি হলো এবং এখানে ঋণাত্মক আধান তৈরি হলো এবং এগুলো সমানুপাতিক হারে হবে সুতরাং এই উপাদান থেকে কি পরিমাণ আধান আসবে তা তুমি ঐ ইলেকট্রোড ব্যবহার করে যে পরিমাণ আধান প্রয়োগ করবে তার সাথে সমানুপাতিক হবে এবং এটাই হলো যেভাবে সামগ্রিক অর্থে আধানের সমতা বজায় থাকবে সুতরাং অধিকাংশ উপাদানে তোমরা এইরকম দেখতে পাবে সুতরাং যখন এটা তুমি যা প্রয়োগ করছো 0 তে নেমে আসবে যদি এটা 0 ভোল্ট হয় তবে তুমি কোন পোলারাইজেশন দেখতে পাবে না সুতরাং অধিকাংশ উৎপাদনের ক্ষেত্রে এটাই ঘটে থাকে যদি তুমি 0 ভোল্ট রাখ তুমি কোন পোলারাইজেশন দেখতে পাবে না এখন আমরা কি বলছি সেটা হলো তোমাদের এই পোলারাইজেশন হল একটা ধারণা যে এই আধানগুলি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থিত একদিকে তোমাদের আছে ধনাত্মক আধানগুলি এবং অন্যদিকে তোমাদের আছে ঋণাত্মক আধানগুলি সুতরাং আমি তোমাদের এখানে যেটা দেখালাম সেটা হল পোলারাইজেশন ওই উপাদানটা যেটা মাঝে অবস্থিত সেটা পোলারাইজড হয়েছে তোমরা এবং আধানকে বিচ্ছিন্নভাবে পেয়েছো সুতরাং এই নির্দিষ্ট ক্ষেত্রে এটা ঘটবে কারণ তোমরা একটা ভোল্টেজ প্রয়োগ করেছো বাহ্যিকভাবে একটা ভোল্টেজ প্রয়োগ করেছো তোমরা একটা ইলেকট্রোডকে ঐ উপাদানের সংস্পর্শে রেখেছো এবং তারপর ঐ উপাদানে পোলারাইজেশন ঘটা শুরু হয়েছে যখন ঐ বাহ্যিকভাবে প্রযুক্ত ভোল্টেজ 0 তে নেমে আসবে পোলারাইজেশনও 0 তে নেমে আসবে সুতরাং সেখানে আর ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মধ্যে কোন দূরত্ব থাকবে না পোলারাইজেশন ভোল্টেজ 0 তে নেমে এলে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের মধ্যে দূরত্বও 0 তে নেমে আসবে এবং তারপর তুমি পাবে একটা সামগ্রিক নিস্তড়িত উপাদান সুতরাং সাধারণত ঐ উপাদান হল একটা সামগ্রিক নিস্তড়িত উপাদান যেকোনো সময় যখন তুমি এটা নেবে এটা এই ভাবেই নিস্তড়িত থাকবে কিন্তু যদি তুমি তড়িৎক্ষেত্র প্রয়োগ না করো তবেও কিছু উপাদানে এরকম পরিস্থিতির সৃষ্টি হয় সুতরাং এটা 0 ভোল্ট হলেও প্রদত্ত তড়িৎক্ষেত্র 0 ভোল্ট হলেও অর্থাৎ তুমি কোন তড়িৎক্ষেত্র প্রয়োগ করোনি তুমি কোন তড়িৎক্ষেত্র প্রয়োগ না করলেও এটা তোমাকে পোলারাইজেশন দেখাবে সুতরাং এটা তোমাদের পোলারাইজড আচরণ দেখাবে আমি বলার চেষ্টা করছি আমি কেবলমাত্র পরিকল্পনার মাধ্যমে এটা তোমাদের দেখাচ্ছি সুতরাং কোন তড়িৎক্ষেত্রের অনুপস্থিতিতে এটা এইভাবে থাকে প্রদত্ত তড়িৎক্ষেত্রের অনুপস্থিতিতেও এটা সমবর্তিত থাকে সুতরাং এই প্রকারের উপাদানকে একটা ফেরোইলেকট্রিক উপাদান বলে এটা ফেরোম্যাগনেটিক উপাদানের সঙ্গে খুবই সাদৃশ্যপূর্ণ যেখানে চুম্বকক্ষেত্রের অনুপস্থিতিতেও তোমার চুম্বকত্ব বজায় থাকে ঠিক আছে সুতরাং ফেরোম্যাগনেটিক উপাদান আমাদের ফেরোইলেকট্রিক উপাদানের সঙ্গে খুবই সাদৃশ্যপূর্ণ সুতরাং সেখানেও তুমি চুম্বকক্ষেত্রের অনুপস্থিতিতে চুম্বকত্ব দেখতে পাও অন্যদিকে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক উপাদানে তুমি চৌম্বক ক্রিয়া প্রতিক্রিয়া কেবলমাত্র তখনই দেখতে পাও যখন তুমি এদের ওপর একটা চুম্বকক্ষেত্র প্রয়োগ করো সুতরাং প্রযুক্ত চৌম্বকক্ষেত্রের জন্য উপাদানটি কোন একটা উপায়ে সাড়া দেবে তুমি যখন চৌম্বকক্ষেত্রকে 0 করে দেবে উপাদানটির সাড়াও 0 তে নেমে আসবে কিন্তু ফেরোম্যাগনেটিক উপাদানে যদি তোমরা চৌম্বকক্ষেত্র প্রয়োগ করো উপাদানটি চৌম্বকক্ষেত্রের প্রতি একটা সাড়া দেবে কিন্তু যেই মুহুর্তে তোমরা চৌম্বকক্ষেত্রকে অপসারিত করে দেবে এটা চুম্বকিত অবস্থাতেই থাকবে সুতরাং এটা হল ধারণা একইভাবে ফেরোইলেকট্রিক উপাদানের জন্য এদের কিছু কিছুর জন্য তোমাকে একটা প্রাথমিক তড়িৎক্ষেত্র প্রয়োগ করতে হতে পারে এদেরকে সমবর্তিত করার জন্য একবার তুমি এটা করে ফেললে তুমি তড়িৎক্ষেত্র অপসারিত করলেও এটা সমবর্তিত থাকবে সুতরাং এটা হল এখানে ধারণা এবং তাই এটা হল ফেরোইলেকট্রিক উপাদান সুতরাং কোন উপাদান কেন ফেরোইলেকট্রিসিটি দেখায় সুতরাং ঐ উপাদানের মধ্যে কি ঘটনা ঘটবে যেটা ঐ উপাদানকে সাহায্য করবে আমাদের ফেরোইলেকট্রিসিটি দেখানোর ক্ষেত্রে সুতরাং এর জন্য বিশেষ একটা উপাদানের দিকে নজর দেওয়া যাক যেটা এই ঘটনার বহিঃপ্রকাশ করতে প্রায়ই ব্যবহার করা হয় যেটা হলো বেরিয়াম টাইটানেট সুতরাং আমরা যার দিকে নজর দেবো সেটা হল বেরিয়াম টাইটানেট সুতরাং এর ফর্মুলা হলো BaTiO3 সুতরাং তোমরা এর কথা ভাবতে পারো সুতরাং এই বেরিয়াম টাইটানেটের সঙ্গে সম্পর্কযুক্ত গঠন হিসাবে আমি তোমাদের এখানে এই চিত্রে যেরকম গঠন দেখাচ্ছি তোমরা সেইরূপ কল্পনা করতে পারো সুতরাং উদাহরণস্বরূপ তোমরা এটাকে একটা fcc গঠন হিসেবে কল্পনা করতে পারো যেখানে তোমরা নির্দিষ্ট অনুগুলিকে নির্দিষ্ট অবস্থানে রেখেছো এবং আমি বলতে চাইছি এটাই হলো যেভাবে ঐ ক্রিস্টাল এ ঘটে থাকবে সুতরাং উদাহরণ হিসেবে যদি তোমরা এখানে বেরিয়াম নাও যেটা একটা 2 জারণ অবস্থায় আছে এই 2 জারণ অবস্থা সমস্ত কোণাগুলিতেই থাকবে সুতরাং সেখানে 8 টি কোণা আছে এবং তোমরা জানো এই 8 টি কোণার প্রতিটি কোণাই অন্য 8 টা দ্বারা ভাগাভাগি হয়েছে আমি বলতে চাইছি 7 টা অন্য ইউনিট সেল সুতরাং মোট 8 টা ইউনিট সেল ভাগাভাগি হয়েছে প্রতিটি কোণায় সুতরাং তোমরা যদি ঘনকগুলিকে এমনভাবে সজ্জিত করো যেভাবে এরা এসেছে তবে তোমরা প্রতি সেলে 1টা করে অনু পাবে এবং সেই কারণেই তোমরা 1টা Ba পেয়েছো Ti এর একটা 4 জারণ অবস্থা থাকে যেটা মাঝামাঝি অবস্থিত সুতরাং এটা হল একটা Ti যা মাঝে বসে আছে সুতরাং ঐ Ti সম্পূর্ণরূপে এই ইউনিট সেলের অন্তর্গত সুতরাং 1টা সেলে 1টা করে কেন্দ্রে সুতরাং আবার তোমরা 1টা এবং 1টা পাবে এবং তারপর সবশেষে অক্সিজেন যেটা 2 জারণ অবস্থা 2 জারণ অবস্থায় এরা প্রত্যেকটা ফেস সেন্টার এ আছে সুতরাং তোমরা এখানে পাবে 123456 6 টা ফেস সেন্টার প্রতিটা 2 টো সেল দ্বারা ভাগাভাগি হয় এবং তাই 2 টো পাশাপাশি অবস্থিত সেলে তোমরা প্রতি সেলে গড়ে 2 টো করে 62 আমি দুঃখিত 3 টে করে 62 মানে হল প্রতি সেলে 3 টে করে পাবে সুতরাং এটা হল তোমরা যা পাবে এবং আমাকে মার্জনা করবে এটা হল যেভাবে তোমরা বেরিয়াম টাইটানেট পাবে সুতরাং তোমরা এটা থেকে বেরিয়াম পাবে তারপর তোমরা এটা থেকে টাইটানিয়াম পাবে এবং এটা থেকে অক্সিজেন পাবে সুতরাং এটা হল যেভাবে তুমি তোমার BaTiO3 পাবে সুতরাং আমাকে মার্জনা করবে এখন তোমাদের এই সেলে ইউনিট সেলে ধনাত্মক আধানগুলি আছে এবং তোমাদের ঋণাত্মক আধানগুলি আছে এখন সেখানে বিস্তীর্ণ সীমার উপাদান আছে যাদের বেশিরভাগই হল এইরকম আয়নিত ক্রিস্টাল তোমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে এবং তারা সবাই ক্রিস্টালে উপস্থিত থাকে যদিও সবগুলিই নিস্তড়িত হয় সুতরাং সামগ্রিকভাবে সমস্ত উপাদানের ক্ষেত্রেই নিস্তড়িত ধর্ম বজায় থাকে এটা হওয়া সত্ত্বেও যে তোমার ধনাত্মক এবং ঋণাত্মক আধান আছে এবং সেখানে এই প্রকার উপাদানের একটা বিপুল পরিসর আছে আমি বলতে চাইছি সেখানে প্রচুর সংখ্যক আয়নিত কঠিন পদার্থ আছে যার মধ্যে ধনাত্মক আধানগ্রস্ত আয়ন এবং ঋণাত্মক আধানগ্রস্ত আয়ন আছে কিন্তু সমগ্র উপাদানটি নিস্তড়িত কেন সমগ্র উপাদানটি নিস্তড়িত যে কারণে এই সমগ্র উপাদানটি নিস্তড়িত থাকে সেটা হলো সমস্ত ধনাত্মক আধানগুলিকে একত্রিত করা অবস্থায় গঠিত জ্যামিতিক কেন্দ্র সমস্ত ঋণাত্মক আধানগুলিকে একত্রিত করা অবস্থায় গঠিত জ্যামিতিক কেন্দ্রর সঙ্গে সমান হয় সুতরাং যদি তোমরা ধনাত্মক আধানগুলির সামগ্রিক গড় নাও এবং দেখো যে ঐ সমস্ত ধনাত্মক আধানগুলির জন্য সংস্থায় কেন্দ্রটি কোথায় অবস্থিত এবং তারপর যদি তোমরা ঋণাত্মক আধানগুলির জন্য সামগ্রিক গড় নাও এবং দেখো যে ঐ সমস্ত ঋণাত্মক আধানগুলির জন্য কেন্দ্রটি কোথায় অবস্থিত তোমরা খুঁজে পাবে যে ঐ দুটি ধনাত্মক আধান ও ঋণাত্মক আধানের কেন্দ্র একই এবং ধনাত্মক আধান ও ঋণাত্মক আধানের মানও একই সুতরাং যদি কেন্দ্র দুটি মিলে যায় এবং আধান দুটির মান একই হয় তবে তোমরা সামগ্রিকভাবে একটা নিস্তড়িত উপাদান পাবে সুতরাং ধনাত্মক আধানের কেন্দ্র ঋণাত্মক আধানের কেন্দ্রের সঙ্গে সমাপতিত হওয়া উচিত সুতরাং এটা একটা সামগ্রিক নিস্তড়িত উপাদানের জন্য যেটা হলো আমি যেরম বলেছি যে বেশিরভাগ উপাদানই সামগ্রিকভাবে নিস্তড়িত সুতরাং ধনাত্মক আধানের কেন্দ্র ঋণাত্মক আধানের কেন্দ্রের সঙ্গে সমাপতিত হওয়া উচিত এবং ধনাত্মক আধানের মান ঋণাত্মক আধানের মানের সঙ্গে সমান হওয়া প্রয়োজন সুতরাং যদি উভয় প্রকার শর্তই পূর্ণ হয় ধনাত্মক আধানের মান ঋণাত্মক আধানের মানের সঙ্গে সমান হয় এবং ধনাত্মক আধানের কেন্দ্র ঋণাত্মক আধানের কেন্দ্রের সঙ্গে একই হয় তবে উপাদানটি আধান নিরপেক্ষ হয় মানে আমি বলতে চাইছি এটা পোলারাইজডও হয় না সুতরাং তোমরা যদি এই ব্যবস্থার দিকে দেখো আমাদের এখানে ধনাত্মক আধানযুক্ত বেরিয়াম আছে তোমাদের টাইটানিয়াম আছে যেটা ধনাত্মক আধানযুক্ত এবং তোমাদের অক্সিজেন আছে যেটা ঋণাত্মক আধানযুক্ত তোমাদের প্রতি ইউনিট সেলে 1টা বেরিয়াম আছে তোমাদের প্রতি ইউনিট সেলে 1টা টাইটানিয়াম আছে সুতরাং তোমরা যদি এই দুটোকে একত্রিত করো তোমরা 2 4 6 পাবে সুতরাং প্রতি ইউনিট সেলে উপস্থিত ধনাত্মক আধান হল 6 আমাদের প্রতি ইউনিট সেলে 3টি অক্সিজেন আছে যাদের প্রত্যেকটি হল 2 সুতরাং তোমরা যদি এই বিষয়টিতে খেয়াল করো এটাও হল 6 তাই এটা হল ধনাত্মক আধানের মোট মান এবং এই ঋণাত্মক আধানের মোট মান এর সমান সুতরাং সামগ্রিকভাবে এই উপাদানটি নিস্তড়িত সুতরাং এটা হল প্রথম বিষয় যেটা আমাদের লিখে রাখতে হবে সুতরাং আধানের নিরপেক্ষতা নির্ণায়ক বৈশিষ্ট্যগুলি এটা মেনে চলে সুতরাং এই মানদণ্ড পূর্ণ হয় যাইহোক এটা দেখা যাচ্ছে যে এই উপাদানের একটা ফেরোইলেকট্রিক আচরণ আছে এর অর্থ হলো প্রদত্ত তড়িৎক্ষেত্রের অনুপস্থিতিতেও আধান সমূহের একটা সামগ্রিক পোলারাইজেশন তোমরা দেখতে পাবে এটার কারণ হলো তোমার এই শর্তটা পালিত হয়নি ধনাত্মক আধানের কেন্দ্র ঋণাত্মক আধানের কেন্দ্রের সঙ্গে সমাপতিত হয়নি সুতরাং তোমরা জানো যদি ধনাত্মক আধানগুলির কেন্দ্র নিখুঁতভাবে থাকে যদি ল্যাটিস বিন্দুগুলো একটা সাধারণ FCC ল্যাটিস বিন্দুর মত হয় তবে এই ফেজ কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রবিন্দুটি ঠিক ল্যাটিসের মাঝখানে অবস্থিত হবে এই 8টি কোনার সঙ্গে সংশ্লিষ্ট যে কেন্দ্রটি তোমাদের আছে সেটাও একই জায়গায় অবস্থিত হবে সুতরাং কেন্দ্রের অনুর সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রটি একই জায়গায় অবস্থিত হবে সুতরাং তাই তোমরা পাবে যে ঐ সমস্ত 6টা ঋণাত্মক আধান আপাতভাবে ল্যাটিসের কেন্দ্রে অবস্থান করে এবং ঐ সমস্ত 6টা ধনাত্মক আধানও ল্যাটিসের কেন্দ্রে অবস্থান করে তাহলে তোমরা দেখতে পাবে যে সেখানে সামগ্রিকভাবে কোন পোলারাইজেশন নেই এই উপাদানে এটা দেখা যাচ্ছে যে এটা সত্য নয় এটা দেখা যাচ্ছে যে বেরিয়াম টাইটানেটে এটা সত্য নয় দেখা যাচ্ছে যে ঋণাত্মক আধানের কেন্দ্র ধনাত্মক আধানের কেন্দ্রের সঙ্গে একই জায়গায় অবস্থিত নয় এটাকে ভালো করে বোঝার জন্য আমরা এই চিত্রের দিকে দেখব সুতরাং এখানে কি ঘটেছে সেটা হলো যদি তোমরা এই গঠনের দিকে সযত্নে দেখো তোমরা এই ধনাত্মক আধানগুলিকে দেখবে সুতরাং যদি তোমরা বেরিয়াম নাও তোমরা দেখবে এটা কোনাগুলিতে আছে কিন্তু যদি তোমরা টাইটানিয়ামের দিকে অক্সিজেনের সাপেক্ষে দেখো তোমরা দেখবে যে টাইটানিয়ামগুলি অক্সিজেনের সাপেক্ষে সামান্য বিচ্যুত অবস্থায় আছে সুতরাং টাইটানিয়ামগুলি বডি সেন্টার এ আছে অনুগ্রহ করে মনে রাখবে এগুলি বডি সেন্টারে আছে এটা এখানে ঠিক মাঝখানে আছে সুতরাং টাইটানিয়াম এখানে আছে এবং অক্সিজেনগুলি ফেস সেন্টারে আছে সুতরাং তোমরা এটার দিকে সামনের দিক থেকে দেখছো সুতরাং এই পরবর্তী চিত্রে তোমরা এই দিক থেকে এটার দিকে দেখছ সুতরাং যদি তোমরা এটার দিকে সামনের দিক থেকে দেখো তবে তোমরা দেখতে পাবে সমস্ত অক্সিজেন আয়নগুলি ঐ ল্যাটিসের কেন্দ্র থেকে আপাতভাবে নিচের দিকে সামান্য সরে গেছে অন্যদিকে টাইটানিয়াম আয়নগুলি ঐ ল্যাটিসের কেন্দ্র থেকে আপাতভাবে উপরের দিকে সামান্য সরে গেছে সুতরাং এখানে একটি মোট ধনাত্মক আধান আছে সমস্ত ধনাত্মক আধানের একত্রিত কেন্দ্রবিন্দু সামান্য সরে আছে এবং সমস্ত ঋণাত্মক আধানের একত্রিত কেন্দ্রবিন্দু সামান্য সরে আছে সুতরাং তোমরা এখানে কিছু পার্থক্য দেখতে পাচ্ছ মানে আমি যে পার্থক্যটা নকশা মারফত তোমাদের এখানে দেখাচ্ছি সুতরাং ধনাত্মক এবং ঋণাত্মক আধানগুলো সামান্য পরিমাণ বিচ্যুত হয়েছে সুতরাং এটার বিষয়ে তোমরা এইভাবে ভাবতে পারো সুতরাং এটা এক প্রকার বিচ্যুত হয়েছে সুতরাং তাই এই পোলারাইজেশন বিদ্যমান সুতরাং এটা একটা ফেরোইলেকট্রিক উপাদান এবং এটা হল উপায় যেভাবে এটা ঘটানো যেতে পারে এখন কোথায় আমরা এই প্রকৃতির উপাদানগুলো ব্যবহার করতে পারব এবং ফেরোইলেকট্রিক ন্যানোমেটারিয়াল এর এত গুরুত্ব কেন সুতরাং এটা একটা বিষয় যার দিকে আমাদের নজর দিতে হবে সুতরাং সেখানে অন্তত দুটি প্রয়োগ আছে যদি তোমরা সাহিত্যগত জ্ঞানের দিকে নজর দাও তোমরা আরো অনেক সম্ভাবনা খুঁজে পেতে পারো কিন্তু অন্তত দুটি প্রয়োগ আছে যেগুলো প্রযুক্তিগতভাবে খুবই তাৎপর্যপূর্ণ যেগুলোকে আমরা আজকের দিনের প্রযুক্তিগত ব্যবহারে আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে পর্যালোচনা করি প্রথমটা হল ডাটা স্টোরেজ এবং দ্বিতীয়টা হল LCD ডিসপ্লে সুতরাং উভয়ই হল প্রযুক্তি যেগুলো আমরা প্রচুর পরিমাণে পর্যালোচনা করি সুতরাং ডাটা স্টোরেজ কারণ যেহেতু তোমরা ডাটা সঞ্চয় করো সাধারণত আজকালকার দিনে এটা হয় ম্যাগনেটিক স্টোরেজ সুতরাং এটা হল একটা জায়গা যেখানে তোমরা ডাটা সঞ্চয় করতে পারো এবং সেক্ষেত্রে ফেরোইলেকট্রিক উপাদান ব্যবহার করা যেতে পারে এবং একইভাবে LCD ডিসপ্লে একটা ডিসপ্লে মানে আমি বলতে চাইছি LCD ডিসপ্লে হল একপ্রকার ডিসপ্লে যা আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি যেমন ধরা যাক কম্পিউটার অ্যাপ্লিকেশনস এমনকি বা এন্টারটেনমেন্ট অ্যাপ্লিকেশনস প্রভৃতি নিশ্চিতভাবে সেখানে অনেক প্রকারের ডিসপ্লে হয় এটা এক প্রকারের ডিসপ্লে সুতরাং উভয়ক্ষেত্রেই সংক্ষেপে দেখা যাক একটা ন্যানোমেটারিয়াল ব্যবহারের কি সম্ভাবনা আছে এবং তারপর দেখা যাক এর সঙ্গে সম্পর্কিত প্রতিবন্ধকতাগুলি কি সুতরাং যদি তোমরা একটা ফেরোইলেকট্রিক উপাদান দেখো আমি যেরকম বলেছি তোমরা একটা সতস্ফুর্ত ডাইপোল মোমেন্ট পাবে যেটা উপর বা নিচের দিকে ক্রিয়াশীল থাকতে পারে সুতরাং তোমরা একটা সতস্ফুর্ত ডাইপোল মোমেন্ট পাবে যেটা উপরের দিকে ক্রিয়াশীল থাকতে পারে বা নিচের দিকে ক্রিয়াশীল থাকতে পারে সুতরাং তাই এগুলো তথ্য সঞ্চয়করণে ব্যবহৃত হয় কম্পিউটার তথ্য সঞ্চয়করণে চূড়ান্তভাবে দেখো তোমরা সমস্তকিছুই 0 অথবা 1 এর আকারে সঞ্চয় করছো সুতরাং তোমার একটা 0 অবস্থান অথবা একটা 1 অবস্থান আছে সুতরাং তোমরা দাবি করবে যে 1 সুইচড অন অথবা সুইচড অফ অবস্থায় আছে আমাদের এরকম কিছু হবে সুতরাং এটা হল পদ্ধতি যেভাবে তোমরা এই তথ্যগুলি একত্রিত করে রাখবে এই সমস্ত জিনিসগুলো যেগুলোকে তোমরা সংখ্যা হিসেবে লিখেছ এবং এগুলো যাই হোক অভ্যন্তরীণভাবে তোমরা এগুলোকে শূন্য এবং একে রূপান্তরিত করছো সুতরাং মূলত শূন্য এবং একের আধার হবে সুতরাং তারপর তোমার কোন একপ্রকার যুক্তি থাকবে যেটা দিয়ে সঞ্চিত তথ্যগুলি তুমি পড়বে এবং এটা দিয়ে কাজ করবে সুতরাং তোমার অবশ্যই একটা সংস্থা থাকবে যেটা দিয়ে তুমি একটা অবস্থান সনাক্ত করতে পারবে এবং দাবি করতে পারবে যে এটা হল 0 এবং তারপর পাশাপাশি অবস্থিত কোন একটা অবস্থানে বা অন্য কোনো অবস্থানে কিছু পার্থক্য থাকতে হবে এবং যেহেতু এটা আলাদা আমি এটাকে 1 হিসাবে পড়তে পারি তোমরা এটাকে 1 হিসাবে দাবি করতে পারো এবং তোমরা এটা পুরো ডিভাইস জুড়েই করবে সুতরাং প্রথম ধরনের মতো শর্ত তোমরা যেখানেই দেখো না কেন তোমরা এটাকে 0 বলবে এবং দ্বিতীয় ধরনের মতো শর্ত তোমরা যেখানেই দেখো না কেন তোমরা এটাকে 1 বলবে সুতরাং সাধারণত এটা ফেরোম্যাগনেটিক উপাদানের দ্বারা করা হয় সুতরাং তোমরা এটাকে ঊর্ধ্বমুখীভাবে চুম্বকিত করতে পারো অথবা নিম্নমুখীভাবে চুম্বকিত করতে পারো এবং তারপর তুমি দাবি করতে পারো যে ওই নিচের দিকটা 0 এবং উপরেরটা 1 এবং তারপর ওই ভিত্তিতে তোমরা এইরকম একটা ধারণা করতে পারো যার ওপর নির্ভর করে তোমরা এটা করতে পারবে সুতরাং ফেরোইলেকট্রিক উপাদানের ব্যবহারের ক্ষেত্রেও আমরা একই রকম ধারণা করতে পারি কারণ এর স্বতঃস্ফূর্ত ডাইপোল মোমেন্ট আছে স্বতঃস্ফূর্ত পোলারাইজেশনও এর মধ্যে থাকতে পারে তোমরা এটাকে উপরের দিকে পোলারাইজ করতে পারো অথবা তোমরা এটাকে নিচের দিকে পোলারাইজ করতে পারো সুতরাং তাই তোমরা একটা ফেরোইলেকট্রিক বিট এর ধারণা সম্পর্কে একটু ভাবতে পারো একটা বিট হল মূলত কোথায় তোমরা 0 অথবা 1 অধিষ্ঠিত করবে তোমরা একটা ফেরোইলেকট্রিক বিট সম্পর্কে ভাবতে পারো যেটাকে তোমরা একটা অবস্থায় সুইচ করতে পারো যাকে তোমরা বলতে পারো 0 এবং আরেকটা অবস্থায় সুইচ করতে পারো যাকে তোমরা বলতে পারো 1 এবং তাই এটাকে সাধারণত নিম্ন ঘাতে লেখা যেতে পারে যেটা ম্যাগনেটিক বিট এর অনুরূপ নয় সুতরাং সাধারণত যে স্টোরেজ আমরা ব্যবহার করি সেটা হল ম্যাগনেটিক এবং যেটা ভালোই কাজ করে মানে আমি বলতে চাইছি আমরা ব্যাপকভাবে এটা ব্যবহার করে থাকি কিন্তু যদি তোমরা উপাদানের পরিপ্রেক্ষিতে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর সমগ্র পরিসর দেখো তোমরা দেখবে তারা সেই সমস্ত ক্রিয়া কলাপ করবার জন্য প্রয়োজনীয় ক্ষমতা অথবা তড়িৎ প্রবাহের পরিমাণ কমাতে চায় কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বিশেষত কম্পিউটার ইঞ্জিনিয়ারিংকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ যত বেশি গণনা করতে হবে তত বেশি কাজ করতে হবে অভ্যন্তরীণভাবে অনেক বেশি যোগাযোগ সাধন চলবে সুতরাং তড়িৎপ্রবাহ কোথাও গেল কিছু করল ফিরে এলো অন্য কিছু করল এরকম প্রচুর জিনিস ঘটে চলবে সুতরাং সেখানে সব জায়গায় একটা IR পতন হবে এবং তাই তার উৎপাদন হবে সুতরাং যদি তোমরা সুপারকম্পিউটার নাও সুপারকম্পিউটারের বাণিজ্যিকীকরণের একটা বড় প্রতিবন্ধকতা হলো এই যে সেখানে প্রচুর পরিমান তাপ উৎপাদিত হয় তাই বিস্ময়জনকভাবে তোমাদের অনেকেই জানো উচ্চমানের কম্পিউটার উৎপাদন সংস্থাদের জন্য শীততাপের নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা তোমাদেরকে সঠিকভাবে বায়ুপ্রবাহ ঘটিয়ে জায়গাটাকে শীততাপ নিয়ন্ত্রিত করতে হবে এটা শুধুমাত্র ঘরের একটা কোনায় এয়ার কন্ডিশনার থাকলে হবে না তোমাদের একটা বায়ুপ্রবাহ থাকতে হবে ঠান্ডা বাতাস অন্য কোন শীতলকারী যা সর্বত্র যাবে যেখানে তাপের উদ্ভব ঘটছে সুতরাং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ তাপের পরিচালনা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যখন তুমি খুবই উচ্চমানের একটা কম্পিউটার পেতে চাইছো যেটা যা করতে হবে সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সুতরাং যদি তোমরা এই একই জিনিস কম্পিউটারের ভেতরে করতে পারো তবে অনেক কম পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে সেটা করতে এটা তোমাদের অসাধারণভাবে সাহায্য করবে এর মানে নাটকীয়ভাবে তোমাদের ঠান্ডা করার বোঝা কমে যাবে এবং তাই তোমরা এখন একই পরিমাণ শীতলীকরণের দ্বারা গণনার পরিমাণ বাড়াতে পারবে যেটা ব্যাপক মানে আমি বলতে চাইছি যদি তোমরা তাপের বোঝা অর্ধেকও কমাও তোমরা গণনার ক্ষমতা দ্বিগুণ করতে পারবে সুতরাং এটা নাটকীয় সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ তাই লোকেরা প্রয়োজনীয় প্রবাহের পরিমাণ কমানোর উপায় খুঁজে বের করার লক্ষ্যে থাকে সুতরাং এটা দেখা যাচ্ছে যখন একবার তারা উদ্ভাবন করে যে তারা ফেরোইলেকট্রিক অবস্থার 0 থেকে 1 এ একটা পরিবর্তন করতে পারবে তোমরা যাই হোক যেটাকে 0 বলছো সেখান থেকে যাই হোক যেটাকে 1 বলছো সেখানে যদি তোমরা কম পরিমান তড়িৎ এর সাহায্যে করতে পারো তবে তোমরা 0 থেকে 1 এর ম্যাগনেটিক স্টোরেজে যেতে পারবে তাহলে স্পষ্টতই এটা একটা ভালো সফলতা হবে মানে আমি বলতে চাইছি তোমরা একটা ভাল জিনিস পাবে যেটা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ বাস্তবিক ভাবে তোমরা ব্যবহার করতে পারবে সুতরাং আজকের দিনে ডাটা স্টোরেজের পরিপ্রেক্ষিতে একটা ফেরোম্যাগনেটিক বিটের থেকে একটা ফেরোইলেকট্রিক বিট অধিকতর কাম্য সুতরাং তাই নিশ্চিতভাবে সেখানে কিছু স্বার্থ আছে সুতরাং সেখানে কি প্রতিবন্ধকতা আছে দেখা যাচ্ছে যে এই প্রতিবন্ধকতা হলো এই ফেরোইলেকট্রিক শ্রেণীর সুস্থিরতা এটা দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে এই 1 এ থাকা অথবা ধারাবাহিকভাবে এই 0 তে থাকার ঘটনা ঘটে থাকে যদি কেবলমাত্র তোমার সামান্য বেশি সংখ্যক অনুর শ্রেণী থাকে সুতরাং এটা হল যখন সেটা ঘটবে এবং কারণটা হলো এই সমস্তক্ষেত্রে তোমরা জানো তাপীয় শক্তি এর বিরুদ্ধে লড়াই করবে অন্য যেকোনো অভ্যন্তরীণ ঘটনা যেটা সেখানে থাকবে সেটাও ফেরোম্যাগনেটিক আচরণ প্রভৃতিকে বিঘ্নিত করবে যদি তোমরা এতে অত্যাধিক পরিমাণে তাপীয় শক্তি প্রদান করো সুতরাং সেখানে সবসময় একটা তাপীয় শক্তি থাকবে সেখানে পাশাপাশি অবস্থিত পোলারাইজড অঞ্চলগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রভৃতি থাকবে সুতরাং যদিও তোমরা শূন্য অথবা একে স্থাপন করার চেষ্টা করছো তোমাদের পরস্পরবিরোধী বল আছে যেটাই সমগ্র প্রক্রিয়াকে এলোমেলো করে দিচ্ছে সুতরাং তোমাদের একটা স্থিতিশীলতার প্রয়োজন তোমরা যেটাকে 0 তে নির্দিষ্ট করেছ সেটা 0 তে স্থিতিশীল থাকা প্রয়োজন যেটা 1 হিসাবে নির্দিষ্ট হয়েছে সেটার 1 হিসাবে স্থিতিশীল থাকা প্রয়োজন সুতরাং এটা খুবই প্রয়োজনীয় এটা দেখা যাচ্ছে যে ফেরোইলেকট্রিক সংস্থায় 0 হিসাবে স্থিতিশীলতা বজায় রাখতে তোমাদের প্রয়োজন সামান্য বেশি সংখ্যক অনুর সংকলন এবং তাই ইউনিট সেলগুলিতে 1 বজায় রাখার জন্য তোমাদের প্রয়োজন আরেকটা বেশি সংখ্যক অনুর সংকলন সুতরাং যদিও এটা কম ক্ষমতা ব্যবহার করছে যদি তোমাদের 0 অথবা 1 এ স্থাপন করতে সক্ষম হওয়ার জন্য বেশি সংখ্যক অনুর সংকলনের প্রয়োজন হয় তবে তোমার সঞ্চিত তথ্যের ঘনত্ব কমে যাবে যদি সঞ্চিত তথ্যের ঘনত্ব কমে এখন ওই 1 GB হার্ড ডিস্ক থেকে তোমাদের প্রয়োজন হবে ধরা যাক যদি তোমরা কেবলমাত্র সঞ্চয় করতে পারো ফেরোইলেকট্রিক সংস্থা ব্যবহার করে এই সঞ্চয়করনের জন্য সক্ষম হতে তোমাদের দ্বিগুণ সংখ্যক অনুর প্রয়োজন হবে তাহলে 1 GB হার্ড ডিস্কের নির্দিষ্ট আকার থাকা সত্বেও যখন তোমাকে ঐ একই 1 GB হার্ড ডিস্ক ফেরোইলেকট্রিক উপাদান দিয়ে বানাতে হয় এটার আকার দ্বিগুণ হবে 2 এর একটা গুণক খুবই তাৎপর্যপূর্ণ এটা একটা ছোট পরিবর্তন নয় আমি কেবলমাত্র উদাহরণ হিসেবে বুঝানোর জন্য 2 এর একটা গুণকের কথা বললাম কিন্তু বিষয়টি হলো কম্পিউটিং এ এটা আরও একটা সমস্যা একটা হল জড়িত বিদ্যুতের পরিমাণ কমানো আরেকটা হল সেখানে যে আকার আছে সেটা কমানো কারণ আকারও বিদ্যুৎ যে দূরত্বে প্রবাহিত হয়ে কিছু কাজ করবে তার উপর প্রভাব বিস্তার করে এবং আরো তোমার আছে IR পতন সুতরাং যদি তোমরা প্রয়োজনীয় তড়িৎ এর পরিমাণ অর্ধেক করো কিন্তু দূরত্বকে দ্বিগুণ করো তবে প্রকৃতপক্ষে তোমরা কিছুই রক্ষা করতে পারবে না সুতরাং তাই এটা একটা সমস্যা যদি তোমরা ফেরোইলেকট্রিক ঘটনাকে ব্যবহার করে তথ্য সংরক্ষণ করতে চাও তবে সেটা একটা সমস্যা এখন তাই সেটা হল ফেরোইলেকট্রিক ডাটা স্টোরেজের সাপেক্ষে সুতরাং আমরা এখন LCD ডিসপ্লের সাপেক্ষেও দেখব LCD ডিসপ্লে যেখানে একটা ফেরোইলেকট্রিক উপাদানের ধারণা আলোচনায় আসে এবং আমাদের কি কিছু সম্ভাবনা আছে সাধারণত LCD ডিসপ্লেতে তোমাদের থাকে এখানে দেখা যাক 1 2 3 4 5 6 টি স্তর সুতরাং এটা সাধারন প্রকারের একটা গঠন বিন্যাস সচরাচর যেটা ঘটে থাকে সেটা হলো এই 6 টা স্তর খুব পাতলা একটা অঞ্চলে থাকে সুতরাং তোমাদের সামান্য কিছু হতে পারে 10 মাইক্রনের থেকে সামান্য কম এইরকম পাতলা একটা অঞ্চল থাকবে যার মধ্যে তোমরা পাবে এই 6 টা স্তর এবং সেগুলো একত্রিতভাবে হবে তোমাদের LCD ডিসপ্লে সুতরাং ডিসপ্লের মাঝের অংশে এই স্তর অবস্থিত যার এই লিকুইড ক্রিস্টাল আছে এখন ঐ লিকুইড ক্রিস্টাল অনুর সমবায়ে গঠিত এবং তারপর তড়িৎক্ষেত্রের উপর নির্ভর করে যারা নিজেদেরকে বিভিন্নভাবে বিন্যস্ত করে সুতরাং তাদের একটা সুবিন্যাস্ত গঠন থাকে কিন্তু তারা তরলের মতন প্রবাহিত হয় সুতরাং আমি বলতে চাইছি তারা যে প্রকারের আচরণ করে সেগুলো তরলের মতন তাদের ক্রিস্টালের মত এইপ্রকার সংঘটিত আচরণও থাকে এবং সেই কারণেই তোমরা এই প্রকারের উপাদানের এইরকম লিকুইড ক্রিস্টাল নাম পেয়েছো এবং তারা আরও তোমরা একটা লিকুইড ক্রিস্টাল সংস্থা খুঁজে পেতে পারো যেটাও তড়িৎক্ষেত্রের প্রতি সংবেদনশীল সুতরাং যখন তোমরা তড়িৎক্ষেত্র প্রয়োগ করবে এগুলো ক্রিস্টালগুলো একটি নির্দিষ্ট দিকে সজ্জিত হবে এই সবগুলোই অল্প অবিন্যস্তভাবে সজ্জিত থাকতে পারে যখনই তোমরা তড়িৎক্ষেত্র প্রয়োগ করবে এই সবগুলোই একটা নির্দিষ্টরকম ভাবে সজ্জিত হবে এবং যদি সেখানে লিকুইড ক্রিস্টালগুলি থাকে যেগুলো তারপর টুইস্ট করছে যদি তাদের মধ্যে দিয়ে আলো যায় তারা আলোকে টুইস্ট করবে সুতরাং এটা আলোকে টুইস্ট করার চেষ্টা করবে সুতরাং এটা এই প্রকার ধারণার সঙ্গে জড়িত সুতরাং এখানে যেটা ঘটে এখানে এই মধ্যবর্তী অংশটি হলো এই লিকুইড ক্রিস্টাল এবং সেখানে আছে দুটো ইলেকট্রোড তারপর সবার আগে অবস্থিত স্তরটা হল একটা পোলারাইজার এক্ষেত্রে আমি রেখাগুলিকে হরাইজন্টাল পেয়েছি সুতরাং আমি এটাকে হরাইজন্টাল বলতে পারি এবং এখানে এই যে স্তরটা আছে সেটাও একটা পোলারাইজার কিন্তু এখানে আমি এই রেখাগুলিকে ভার্টিক্যাল পেয়েছি সুতরাং আমি ভার্টিক্যাল রাখবো এবং সবশেষে ঠিক পেছনে আমাদের একটা প্রতিফলক তল আছে সুতরাং এটা হল জড়িত স্তরগুলি দ্বারা গঠিত সংস্থা এখন কি ঘটবে যদি আলো এর মধ্যে আসে সুতরাং এখানে তোমাদের আলো আসছে কোনো একটা আলো এখানে আসছে সুতরাং এটা হল পোলারাইজার যেটা সামনে আছে হরাইজন্টাল পোলারাইজার শুধুমাত্র হরাইজন্টাল অভিমুখে পোলারাইজড আলোকে এই প্রথম স্তর দিয়ে বের করে দেয় অন্যান্য সমস্ত আলোগুলি এই স্তর দিয়ে যেতে বাধা পায় সুতরাং কিছু আলো বেরিয়ে যাবে যে আলো বেরিয়ে যাবে তার সমস্তটাই হরাইজন্টাল অভিমুখে পোলারাইজড হবে সুতরাং তারপর এটা বেরিয়ে যায় সেখানে একটা স্বচ্ছ ইলেকট্রোড আছে এটা ঐ ইলেকট্রোড পার করে লিকুইড ক্রিস্টাল স্তর দিয়ে বেরিয়ে যায় সুতরাং এটা অতিক্রান্ত হবে সুতরাং প্রথমে এটা এই স্তর দিয়ে বেরিয়ে যাবে তারপরে এটা এই স্বচ্ছ ইলেকট্রোড দিয়ে বেরিয়ে যাবে তারপরে এই লিকুইড ক্রিস্টাল স্তর দিয়ে বেরিয়ে যাবে লিকুইড ক্রিস্টাল স্তরে অনুগুলির বিন্যাসের ওপর নির্ভর করে আলোর টুইস্ট হবে তাই এখন এই সময় এই দ্বিতীয় এবং চতুর্থ ইলেকট্রোডের মধ্যে যদি তোমরা সঠিক প্রকারের পোটেনসিয়াল প্রয়োগ করো তবে তোমরা দেখতে পাবে যে ঐ আলো যেটা হরাইজন্টালভাবে শুরু করেছিল তোমরা এটাকে ভার্টিক্যাল শর্তে বিন্যস্ত করতে পারবে যখন এটা চতুর্থ ইলেকট্রোড থেকে বেরিয়ে আসবে যখন একটা লিকুইড ক্রিস্টালের মধ্যে দিয়ে আসবে এবং চতুর্থ ইলেকট্রোডে প্রবেশ করবে সুতরাং এখন এটা চতুর্থ ইলেকট্রোড অতিক্রম করার পর এটা পোলারাইজারের নিকটে আসে যেটা এখানে পঞ্চম স্তর এটা এখানে পঞ্চম স্তরে এসে পৌঁছায় যেটা একটা পোলারাইজার যা ভার্টিক্যাল অভিমুখে পোলারাইজড কিন্তু তোমরা শুরু করেছিলে একটা আলো নিয়ে যেটা হরাইজন্টাল অভিমুখে পোলারাইজড তোমরা এটাকে একটা আলোয় টুইস্ট করেছ যেটা এখন ভার্টিক্যাল অভিমুখে পোলারাইজড সুতরাং যখন এটা ভার্টিক্যাল পোলারাইজারে আসবে এটা বেরিয়ে যেতে সক্ষম হবে কারণ ঐ ভার্টিক্যাল আলোকে বেরিয়ে যেতে সাহায্য করবে যেটা ভার্টিক্যালভাবে পোলারাইজড সুতরাং এটা বেরিয়ে যাবে এটা ষষ্ঠ স্তরকে আঘাত করবে যেটা হলো এই প্রতিফলক তল এবং তারপর ঠিক বিপরীত দিকে ফিরে আসবে সুতরাং এটা পেছনের দিকে ঠিক বিপরীত কাজ করবে সুতরাং এটা ভার্টিক্যাল দিকে ফিরে আসবে সুতরাং এটা পোলারাইজার দিয়ে আসবে তারপর এটা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লের উভয়দিকে অবস্থিত 2 ইলেকট্রোডে বিভব পার্থক্য প্রয়োগের দরুন হরাইজন্টাল শর্তে টুইস্ট করবে তারপর এটা সামনের দিকে আসবে যেটা হরাইজন্টাল অভিমুখে পোলারাইজড এটাও হরাইজন্টাল অভিমুখে আছে বলে এটা সরাসরি বেরিয়ে আসবে সুতরাং যখন তুমি এরকম পরিস্থিতির স্থাপন করবে যখন তোমরা ডিসপ্লেতে দেখবে তোমরা দেখবে যে ডিসপ্লেটা উজ্জ্বল দেখাচ্ছে সুতরাং আলো ভেতরে যাবে এবং ফিরে আসবে এবং তাই তুমি একটা উজ্জ্বল ডিসপ্লে দেখতে পাবে সুতরাং এখন যদি কোন অঞ্চলে তোমরা পোটেনসিয়াল প্রয়োগ করো যাতে এটা ঐ অঞ্চলে টুইস্ট করে অনুগুলি আলোকে হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল দিকে টুইস্ট করবে না সুতরাং বলা যায় এটার কিছু এলোমেলো টুইস্ট হবে এটা হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল দিকে যাবে না সুতরাং তারপর যখন এই আলোটা দ্বিতীয় পোলারাইজারে যাবে এটা ভার্টিক্যাল অভিমুখে পোলারাইজড হবে না সুতরাং এটা পোলারাইজার দিয়ে যাবে না এটা দ্বিতীয় পোলারাইজার দিয়ে যাবে না এটা ঐ দর্পণে অথবা ঐ প্রতিফলক তলে পৌঁছাবে না এটা প্রত্যাগত হবে না সেই কারণে ঐ অঞ্চলে তোমরা কোনো আলো দেখতে পাবে না সুতরাং যেখানে অনুগুলির টুইস্টের পোলারাইজেশন সঠিক হবে না তোমরা আলোকরশ্মির প্রত্যাগমন দেখতে পাবেনা যেখানে এই টুইস্ট সঠিকভাবে হবে তোমরা আলোকরশ্মির প্রত্যাগমন দেখতে পাবে সুতরাং এইভাবে তোমরা খুঁজে বের করতে পারবে তোমরা কিছু অঞ্চলকে অন্ধকার থাকতে বাধ্য করবে এবং কিছু অঞ্চল আলোকিত থাকবে এবং এইভাবে তোমরা ডিসপ্লেটি পাবে সুতরাং তোমরা সাদা এবং কালোতে কিছু রাইট করলে তোমরা সাদা এবং কালোতে কিছু পেলে এবং তারপর তোমরা এটা করতে পারো সুতরাং তারপর আবার আমরা এতে কোন রং যোগ করতে পারি এবং তারপর তোমরা দেখা শুরু করবে যখনই তোমরা এতে 3 টে পিক্সেল যোগ করবে তোমরা রং দেখতে পাবে কিন্তু সাধারণত এটা হল পদ্ধতি সুতরাং এখানেও যদি তুমি চাও যে সংস্থা দ্রুত সাড়া দেবে তুমি আকর্ষণীয় ফল পাবে যদি তুমি ফেরোইলেকট্রিক ন্যানোমেটারিয়ালগুলি ঐ তরল ক্রিস্টালে যোগ করতে পারো তাহলে সেটা এদের দ্রুত সাড়া দিতে সাহায্য করবে এমনকি পোটেনসিয়ালের অল্প পার্থক্যেও এগুলো সাড়া দিতে সাহায্য করাবে তাই উভয় দৃষ্টিভঙ্গি থেকে শক্তি কমানো এবং ব্যবহার তাই আমি বলতে চাইছি সম্ভাব্যভাবে ফেরোইলেকট্রিকগুলির ব্যবহার LCD এর রেসপন্স টাইম কমায় এটা আরো প্রয়োজনীয় শক্তি বা ক্ষমতার পরিমাণ কমায় এটা ডিসপ্লেকে কার্যকরী হওয়ার জন্য প্রয়োজনীয় ক্ষমতার পরিমাণ কমায় সুতরাং এই উভয় বিষয়ই করবে অন্তত সেখানে একটা সম্ভাবনা আছে যে এটা উভয় বিষয়ই করবে এবং সংস্থার উপর নির্ভর করে তোমরা দেখতে পারো এটা এর মধ্যে কোনো ঘটনা বেশি পরিমাণে করবে কিনা কিন্তু নিশ্চিতভাবেই এই প্রক্রিয়া চালানোর জন্য যে পরিমাণ ক্ষমতার প্রয়োজন হয় সেটা কমাতে এটা সাহায্য করবে সুতরাং ন্যানো স্কেলে ফেরোইলেকট্রিক উপাদান তৈরি করার সুবিধা আছে আবার তোমরা স্কেল টা যত ছোট করবে ডিসপ্লেটা ততো কার্যকর হবে কারণ আবার ডাটা স্টোরেজের মতন ডিসপ্লেতেও তোমরা অবগত যে পিক্সেলের আকার খুবই গুরুত্বপূর্ণ পিক্সেলের আকার যত ছোট হবে ডিসপ্লে তত নিখুত হবে এবং তাই আমাদের কাছে ডিসপ্লে অবিচ্ছিন্নভাবে দেখাবে বড় চৌকো আকারের পিক্সেলবিশিষ্ট দেখানোর বদলে এবং তালে তোমরা যে ছবিটা দেখবে সেটা পছন্দ করবে না তোমরা খুব সূক্ষ্ম পিক্সেল চাও যাতে ছবিটা সুষম এবং সুন্দর দেখায় সুতরাং তারপর এটা যদি ন্যানোমিটার আকারের ফেরোইলেকট্রিক উপাদান হয় তবে নিশ্চিতভাবে সেটা খুবই প্রয়োজনে লাগবে সুতরাং আমরা ম্যাগনেটিক স্টোরেজ এবং LCD ডিসপ্লে উভয়ের সাপেক্ষেই দেখলাম উভয়ই হলো একই প্রকারের প্রযুক্তি যা দিয়ে আমরা কাজ করলাম যেগুলোর আমরা ব্যাপকভাবে ব্যবহার করলাম ন্যানোস্কেলে ফেরোইলেকট্রিক উপাদানের উপস্থিতি আমাদের জন্য খুবই প্রয়োজনীয় আমরা আরও এর মধ্যে ফেরোইলেকট্রিক ঘটনার ধারণা দেখছি এবং আমরা এই ঘটনাটারও খেয়াল করব যে বিভিন্ন বিপর্যয়কারী বলও বিদ্যমান সাধারণত যখন তোমরা ন্যানো স্কেলে যাও তখন বহু সংস্থার ক্ষেত্রে তোমরা ফেরোইলেকট্রিক আচরন দেখতে পাও না এটা তোমাদের প্রযুক্ত তড়িৎক্ষেত্রের অনুপস্থিতিতে স্থিতিশীল পোলারাইজেশন দেখাবে না সুতরাং এটা হল একটা সমস্যা যেটা কাটিয়ে ওঠার প্রয়োজন সুতরাং আসলে লোকেরা কি করেছেন এবং ক্লাসের শেষে আমি তোমাদের কয়েকটা রেফারেন্সে মনোযোগ আকর্ষণের চেষ্টা করব সুতরাং সেখানে কিছু রিপোর্ট আছে উদাহরণের আকারে যেগুলো বলছে একটা হাফনিয়াম অক্সাইড ভিত্তিক সংস্থায় তারা অত্যন্ত ক্ষুদ্র ন্যানোমিটার আকারবিশিষ্ট অঞ্চলে তারা ফেরোইলেকট্রিক আচরণ দেখতে সক্ষম হয়েছে এবং একই সময়ে যখন তারা সামান্য বড় আকারের কনায় গেছে প্রকৃতপক্ষে তারা ফেরোইলেকট্রিক আচরণ হারিয়েছে সুতরাং এটা বিপরীতধর্মী এবং প্রকৃতপক্ষে অন্যান্য অনেক সংস্থায় তারা যা দেখেছে তারা যা খুঁজে পেয়েছে তার ঠিক উল্টো এবং প্রাথমিকভাবে সেখানে এমন কিছু ধারনা আছে যে এটা হয়ত যে উপায়ে পরীক্ষা অথবা স্যাম্পেলগুলি এবং প্রভৃতি করা হয় তার জন্য কোন হস্তনির্মিত বস্তু কিন্তু তাই এই হাফনিয়াম অক্সাইড ভিত্তিক সংস্থার ন্যানো কণাগুলিতে কেন এটা ঘটে সেটা বোঝার জন্য আরো কিছু ভাবনার প্রয়োজন এবং আমি বলতে চাইছি এটাও শুধুমাত্র কনাগুলিকে পাওয়াও একটা বিষয় কারণ বলা যায় বল মিলিং বা প্রভৃতি উপায়ে তোমরা এটা করতে পারো কিন্তু কি চলছে সেটার একটা নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ বোঝার জন্য আরেক শ্রেণীর লোকেরা মূলত ফেরোইলেকট্রিক থিন ফিল্ম গুলির দিকে দেখে সুতরাং তারা ফেরোইলেকট্রিক থিন ফিল্মের দিকে দেখেন এটা দেখার জন্য যে তারা তাদের ফিল্মের বেধের উপর নির্ভর করে ফেরোইলেকট্রিক ধর্ম পাবে নাকি তাদের ফেরোইলেকট্রিক ধর্ম হারাবে সুতরাং এইভাবে তোমরা আকারের ওপর একটা নিয়ন্ত্রণ পাবে এবং দেখতে পারবে কি হচ্ছে এবং তাই একটা সাবস্ট্রেট নেওয়া হয় যার ওপর এই ফিল্ম জমানো হয় এবং তারপর তারা ফেরোইলেকট্রিক আচরণ পর্যবেক্ষণ করে সুতরাং তারা সত্যিই এই প্রকারের ঘটনা ঘটতে দেখে প্রকৃতপক্ষে এটা খুবই ছোট আকারে ঘটে তারা ফেরোইলেকট্রিক আচরণ দেখতে সক্ষম হয় কিন্তু একবার তারা 10 ন্যানোমিটার বা ঐ প্রকারের আকার অতিক্রম করলে একবার তারা চওড়া থেকে আরো চওড়া ফিল্ম অতিক্রম করা শুরু করলে ফেরোইলেকট্রিক আচরণ অবলুপ্ত হয় সুতরাং তারা নিশ্চিত করতে সমর্থ হয় যে সেখানে কোনো এক প্রকার ন্যানো ঘটনা ঘটছে যেটা এতে সাহায্য করছে তাই সেখানে ন্যানো স্কেলে কোন একপ্রকার অনবদ্য ঘটনা ঘটছে সুতরাং সেখানে কিছু ঘটছে যেটাকে তোমরা ন্যানো ঘটনা বলতে পারো এবং সেটা বেশ কিছু নির্দিষ্ট সংস্থাকে ন্যানো আকারের ফেরোইলেকট্রিক আচরন দেখাতে সাহায্য করছে কিন্তু বৃহত্তর আকারগুলিতে নয় প্রকৃতপক্ষে এগুলো বৃহত্তর আকারে অপসারিত হয় এবং যখন তারা পর্যবেক্ষণ করে তারা এই প্রকারের সমালোচনা মূলক একটা রাশি খুঁজে পায় যেটা হলো এই সাবস্ট্রেট যার ওপরে তারা ফিল্মটা তৈরি করে সুতরাং তোমাদের সাধারণত এই প্রকারের সাবস্ট্রেট আছে আমি বলতে চাইছি কোন একটা কঠিন উপাদান যেটা দৃঢ় এবং এর ওপরে তোমরা ফিল্মটা স্থাপন করেছো ঠিক আছে এবং তারপর এটা হল যেভাবে আমরা ফিল্মটা পর্যবেক্ষণ করবো সুতরাং তারা সাবস্ট্রেটে অনুগুলির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে সুতরাং সেখানে অবস্থিত দুটি উপাদানের প্রকৃত ক্রিস্টাল গঠনের উপর ভিত্তি করে এক্ষেত্রে অনুগুলির মধ্যবর্তী দূরত্ব আন্তঃআণবিক দূরত্ব ফিল্মের আন্তঃআণবিক দূরত্ব অপেক্ষা কম ছিল সুতরাং এর অর্থ হল সাধারণভাবে যেটা ঘটে থাকে তাহল যদি তোমরা অনুগুলিকে দেখো যেগুলো সেখানে যেকোনো সংস্থায় আছে তবে তোমরা অনু পাবে এগুলো হলো সাবস্ট্রেটের সঙ্গে সম্পর্কযুক্ত অনু এবং তোমাদের এই প্রকার অসংখ্য অনু থাকতে পারে সুতরাং তোমাদের কাছে ঐ প্রকারের অনুগুলি বেশি সংখ্যায় আছে যার ওপরে তোমরা ফিল্মের একটা স্তর ফেলেছো সাধারণভাবে যেটা ঘটে সেটা হল যে অনুগলি সারিবদ্ধ হবার চেষ্টা করে কারণ তখনই এদের অন্যান্য অবস্থানে যে শক্তি থাকতে পারে তার সাপেক্ষে ন্যূনতম শক্তি থাকে সুতরাং এই ক্রিস্টালাইন গঠনটা উভয় দিকে একই ক্রিস্টালাইন গঠন বজায় রাখার চেষ্টা করে এবং সেভাবেই সমগ্র সংস্থার শক্তি ন্যূনতম হয় সুতরাং তারা সারিবদ্ধ হওয়ার চেষ্টা করে সুতরাং এখন যদি তোমার আসল উপাদানটির প্রকৃতপক্ষে বেশি পরিমাণ আন্তঃআণবিক দূরত্ব থাকে এখানে কেবলমাত্র আমাকে এটা অতিরঞ্জিত করতে দেয়া হোক সুতরাং একটা অন্য উপাদান হিসেবে এর এইপ্রকার আন্তঃআণবিক ব্যবধান থাকে তোমরা একটা উপাদান নিয়েছো যার ক্ষেত্রে আন্তঃআণবিক ব্যবধান বেশি এবং তারপর বলপূর্বক এটা কমানোর চেষ্টা করছো ঠিক আছে সুতরাং এটা করার জন্য তোমরা প্রকৃতপক্ষে ঐ উপাদানের উপর সংকোচনশীল স্ট্রেস প্রয়োগ করছো এবং এর ফলে ঐ সংকোচনের দিকে এটা বিকৃত হচ্ছে সুতরাং তারা খুঁজে পায় যে ফেরোইলেকট্রিক আচরণ দেখানোর ক্ষেত্রে সক্ষম হবার জন্য অবশ্যই কিছু নির্দিষ্ট শর্তে এই স্ট্রেন এর হয়তো কিছু প্রভাব আছে এবং মূলত তোমরা বেশি বেশি অনু যোগ করছো তোমরা এর ওপরে বেশি বেশি অনু যোগ করতে থাকছো এবং তারপর আবার সেটা এই উপাদানের প্রাথমিক আন্তঃআণবিক ব্যবধানে ফিরে যায় সুতরাং এটা হল যেভাবে উপাদানগুলি আচরণ করবে সুতরাং স্তরটা যত পাতলা হবে স্তরের উপর সাবস্ট্রেটের প্রভাব তত বেশি হবে স্তরটা যত মোটা হবে স্তরের উপর সাবস্ট্রেটের প্রভাব তত কম হবে তাই যেহেতু স্তরগুলি এদের নিজেদের আচরণ পাওয়া শুরু করে যখন তুমি ঐ সংযোগস্থল থেকে দূরে যাবে ঐ সংযোগস্থলের কাছে থাকা খুবই সংকটপূর্ণ সুতরাং তারা এটা দেখতে সমর্থ হয় যখন তোমরা স্ট্রেনের প্রয়োগ করো এটা ঘটছে বলে মনে হয় সুতরাং সবার আগে বলা যায় যে এই ঘটনাটা সত্যি এটা ঘটছে এবং এটা ন্যানো স্কেলে ঘটছে এবং এটা সংকোচক স্ট্রেসের উপস্থিতির কারণে ঘটছে সুতরাং তারপর তারা আরো বিশদভাবে এই ন্যানোমেটারিয়ালকে অনুসন্ধান করে এবং তারা এই মন্তব্যে আসে যে মূলত যখন কনার আকার ছোট থাকে তখনো যে বন্ধনগুলো অসম্পৃক্ত থাকে তাদের বৃহৎ পরিমাণ তলমাত্রিক শক্তির জন্য তারা একে অপরকে সম্পৃক্ত করার চেষ্টা করতে থাকে এবং কার্যত তারা কনাগুলিকে চাপ দিতে থাকে তারা কনাগুলিকে চাপ দিতে থাকবে ঐ প্রকার সংস্থায় ওই বন্ধনগুলিকে সম্পৃক্ত করার জন্য প্রবলতর প্রচেষ্টাস্বরূপ একটা উচ্চচাপ কনাগুলির উপরিতলে তৈরি হয় এইরকম হিসাবে তোমরা ভাবতে পারো সেখানে ঐ প্রকারের প্রতিদ্বন্দ্বিতামূলক বিষয়গুলি ঘটার জন্য সংস্থায় স্ট্রেনের উদ্ভব ঘটবে সুতরাং এই পদ্ধতির সরাসরি ফলাফল হিসেবে যে সেখানে অবস্থিত সমস্ত বন্ধনগুলি নিজেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং নিজেদেরকে চাপার চেষ্টা করছে সংস্থায় কিছু পরিমাণ স্ট্রেন উৎপন্ন হবে সুতরাং তাই থিন ফিল্ম ভিত্তিক পরীক্ষা ব্যবহার করে কিছু শ্রেণীর লোক নিয়ন্ত্রিত অবস্থায় ন্যানো কনায় যে ঘটনাগুলো দেখা যায় যেগুলো অন্য কোন উপায়ে সংশ্লেষণ করা হয় যেমন বল মিলিং সেগুলো প্রদর্শন করতে সক্ষম হয় সুতরাং এটা জানাও খুব ভালো এটা দেখা যে কিভাবে তারা ন্যানো আকারের ঘটনাগুলো অনুসন্ধান করার চেষ্টা করে এবং সেটা আমি যা বলেছি বিভিন্ন লোকেরা বিভিন্ন প্রকার জিনিস করার চেষ্টা করে সুতরাং যখন তোমরা ন্যানোমেটারিয়ালগুলি সংক্রান্ত বিজ্ঞান নিয়ে পর্যালোচনা করবে তখন এদের সংশ্লেষণ প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ কারণ সংশ্লেষণ প্রক্রিয়া এর নির্দিষ্ট কিছু বিশেষত্ব জানতে সাহায্য করে যেগুলো তোমাদের জানা দরকার এবং তাই তোমরা খুবই বুদ্ধিমত্তার সঙ্গে এর সুবিধা নিতে পারো অথবা অন্তত এটা সম্পর্কে সজাগ থাকতে পারো সুতরাং তোমরা কিছু ঘটনা দেখছো এবং তোমরা বোঝার চেষ্টা করছো তারপর তোমরা এই সমস্ত বিষয়ে ভাবা শুরু করছো সেখানে যে স্ট্রেন আছে এবং প্রভৃতি এবং তারপর এগুলোর ওপর ভিত্তি করে একটা উপসংহারে পৌঁছানোর চেষ্টা সুতরাং বল মিলিং কনাগুলিকে একটা অন্য প্রকারের শর্ত প্রদান করে তাদেরকে আঘাত করা হয় তাদেরকে ভেঙে ফেলা হয় কিন্তু এর ফলে অবিশুদ্ধি সংযোজন হতে পারে তোমরা ইতিমধ্যেই ন্যানো স্কেল উপাদান নিয়ে কথা বলেছ এতে যদি তোমাদের খুব অল্প সংখ্যক অবিশুদ্ধ অনু থাকে তাহলেও সেখানে শতকরা অবিশুদ্ধির একটি তাৎপর্যপূর্ণ পরিমাণ পাওয়া যাবে এবং তোমরা আকারের পরিবর্তন পেতে পারো এটা বলার জন্য তোমাদের পর্যাপ্ত নিয়ন্ত্রণ না থাকতে পারে যে তোমরা শুধুমাত্র একটা নির্দিষ্ট আকার পাবে সুতরাং তোমাদের এর সঙ্গে সম্পর্কযুক্ত এই বিষয়গুলি রয়েছে থিন ফিল্ম অন্যদিকে তোমরা থিন ফিল্মের বেধ পরিমাপ করতে পারো সাধারণত থিন ফিল্মগুলি অত্যাধিক বায়ুশূন্য অবস্থায় এবং অত্যাধিক পরিষ্কার অবস্থায় তৈরি করা হয় সুতরাং তোমাদের অনেক বেশি সম্ভাবনা থাকবে যে তোমরা একটা বিশুদ্ধ দ্রব্য পাবে এবং তাই অধিকতর আত্মবিশ্বাসের সঙ্গে তোমরা বলতে পারো যে আমি যে ধর্ম দেখছি সেটা হল ওই নির্দিষ্ট অক্সাইড স্তরের ধর্ম অন্য কিছু নয় সুতরাং তোমরা এই প্রকারের নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু এটা একটা কনা নয় সুতরাং তারপর তোমরা কিছু ফলাফল ঐ থিন ফিল্ম থেকে অন্য একটা সংশ্লেষণ পদ্ধতি যেটা হল বল মিলিং প্রকারের মতন সেটাতে এক্সট্রাপোলেট করার চেষ্টা করো এবং তারপর কেন উভয় ক্ষেত্রেই সেখানে এই প্রকারের ঘটনা ঘটছে সেটা বোঝার চেষ্টা করা তোমাদেরকে বুঝতে হবে যে সেখানে কিছু স্ট্রেস আছে এক্ষেত্রে তুমি অন্য যে পরীক্ষাটি করছো তার জন্য সেটা অপর কোন বিষয় হতে পারে তোমাদের বুঝতে হবে যে তোমাদের দেখতে হবে থিন ফিল্ম অথবা কোন ফিল্ম না থাকা অবস্থার অনুকরণে কনার গঠনবিন্যাসে কি ঘটে সুতরাং এইরকম অসংখ্য আকর্ষণীয় কাজ সেখানে আছে এবং এটা হল একটা উদাহরণ যেখানে এইরূপ করা হয়েছে সুতরাং আমরা দেখলাম যে সেখানে ন্যানো মেটারিয়াল যেগুলির একটা ফেরোইলেকট্রিক আচরণ আছে সেগুলি পাওয়ার একটা রাস্তা আছে এবং আসলে শুধুমাত্র এটা নয় যে আমরা এরকম উপাদান খুঁজে পেয়েছি যেগুলো খুবই অনবদ্যভাবে শুধুমাত্র ন্যানো স্কেলে ফেরোইলেকট্রিক আচরণ দেয় এবং আবারো এটা দেখা খুবই আকর্ষণীয় সুতরাং এখানে এই রেফারেন্সগুলিতে তোমরা যেতে পারো এবং দেখতে পারো সুতরাং তোমরা দেখতে পারো এটা নেচার মেটারিয়ালস এ খুবই সাম্প্রতিক একটা রেফারেন্স এটা হল ভলিউম এবং প্রভৃতি এটা 2018 এর একটা প্রকাশনা তোমরা এটা দেখতে পারো যেটা এপিট্যাক্সিআলী স্ট্রেনড হাফনিয়াম জির্কনিয়াম অক্সাইড থিন ফিল্ম এ রম্বোহেড্রাল ফেরোইলেকট্রিক ফেজ এর কথা বলছে এবং এটা হল সেই গ্রুপ যারা এটা করেছেন সুতরাং তুমি যেতে পারো এবং এটার দিকে একবার দেখতে পারো এই নির্দিষ্ট সংস্থার আরো বিস্তারিত বিবরণ দেখার জন্য এই নির্দিষ্ট সংস্থার পরিপ্রেক্ষিতে তারা কি করে কিভাবে তারা ঐ পরিমাপগুলি করে এবং কিভাবে তারা এই সমস্ত বিষয়গুলিকে সংযুক্ত করার জন্য এগুলোর সাহায্যে একটা মূলতত্ত্বে উপনীত হয় এখানে এই ফেরোইলেকট্রিক সংক্রান্ত নিম্যাটিক লিকুইড ক্রিস্টাল এ ফেরোইলেকট্রিক ন্যানোমেটারিয়ালগুলির ব্যবহার নিয়ে বেশ কিছু সংখ্যক রেফারেন্স আছে সুতরাং এটা কেবলমাত্র এর একটা উদাহরণ যেটা আমি এখানে দেখাচ্ছি যদি তোমরা যাও এবং এই রেফারেন্সগুলোর দিকে তাকাও তোমরা এরকম অনেক রেফারেন্স দেখতে পাবে তোমরা নিশ্চিতভাবে এগুলোর দিকে দেখতে পারো এগুলোর দিকে তাকিয়ে নির্দিষ্ট ধারণা করতে পারো যা আমরা কিছুক্ষণ আগে এই ক্লাসে আলোচনা করেছিলাম সুতরাং সংক্ষেপে সাধারণত এটা দেখা যায় যে ফেরোইলেকট্রিসিটি বা ফেরোইলেকট্রিক আচরণ ন্যানো স্কেলে ভেঙ্গে যাচ্ছে বলে মনে হয় একইসঙ্গে কিছু পর্যবেক্ষণ থেকে কিছু সংস্থায় আকর্ষণীয়ভাবে ফেরোইলেকট্রিক আচরণ দেখা যাচ্ছে বলে মনে হয় আসলে বিশেষ করে ন্যানো স্কেলে মাইক্রো স্কেল এর উল্টো ঘটনা ঘটে এবং সেখানে বিভিন্ন উপায় আছে আমরা দেখেছি যে সেখানে এই ফেরোইলেকট্রিসিটির ন্যানো স্কেলে উভয়ের সাপেক্ষে বিভিন্ন প্রকার প্রয়োগ আছে মানে আমি বলতে চাইছি যে অন্তত দুটি মুখ্য প্রযুক্তির সাপেক্ষে যেগুলোর প্রতি আমরা নজর দেবো ডাটা স্টোরেজ এবং ডিসপ্লে আমি বলতে চাইছি উভয়ই আজকের দুনিয়ায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় উভয়ক্ষেত্রেই তোমরা দেখবে যে সেখানে এই ন্যানোমেটারিয়ালগুলির যেগুলো এই ফেরোইলেকট্রিসিটি প্রদর্শন করে তাদের কিছু প্রয়োজনীয়তা আছে এবং সেই কারণে সবার প্রথমে তাদেরকে বানানোটা হল আকর্ষণীয় এটা বোঝার জন্য যে তারা কিভাবে আচরণ করে এবং কেন এই প্রকার আচরণ করে সেটা হল আরেকটা আকর্ষণীয় বিষয় সুতরাং আমরা দেখতে পারি যে সেখানে পর্যবেক্ষণ করা হয় যা পৃষ্ঠতলের চাপ দেখাচ্ছে বলে মনে হয় যেগুলি ন্যানোমেটারিয়ালগুলির ক্ষেত্রে এদের বক্রতলের কারণে তাৎপর্যপূর্ণ হতে পারে এবং সেইরকমভাবে পৃষ্ঠতলের চাপ হতে পারে সেখানে অবস্থিত অধিক পৃষ্ঠতলের ক্ষেত্রফলের কারণে সেখানে অবস্থিত অধিক সংখ্যক অসম্পৃক্ত বন্ধনের কারণে সুতরাং ঐ কনাগুলোর ওপর কার্যত একটা সংকোচনশীল বল অবদান করে থাকে এবং হয়তো এটা চাপের কারণে এটা উৎপন্ন হয়ে থাকে তোমরা ঘরের তাপমাত্রা এবং বায়ুমন্ডলীয় চাপে ফেজ চিত্র অনুযায়ী একটা সুস্থায়ী ফেজ থেকে অন্য একটা ফেজে যাচ্ছ যেটা ঘরের তাপমাত্রায় কিন্তু একটা অনেক বেশি চাপে আছে যদিও তোমরা প্রয়োগ করবে না বোধ হয় বাহ্যিকভাবে কোন চাপ প্রয়োগ করবে না তোমরা কোন চাপ দেবে না তোমরা এটাকে কোন চোঙ বা ওইরকম কোন কিছুতে রূপান্তরিত হওয়ার জন্য সংকুচিত করবে না সুতরাং আমরা ঐরূপ কোনো চাপ প্রয়োগ করব না কিন্তু তাও সংস্থার দ্বারা নিজে থেকেই চাপ উৎপন্ন হচ্ছে বলে মনে হবে এবং সেটা একে একটা ফেজ থেকে অন্য ফেজে যেতে সাহায্য করবে কারণ এটা সংস্থার ফেজ চিত্রে নির্দেশিত এবং এই সমন্বয়মূলক ঘটনা আমাদের ন্যানো স্কেলে ফেরোইলেকট্রিক উপাদান পেতে সাহায্য করবে সুতরাং এটাই হলো আমাদের ক্লাসের সারাংশ ন্যানো স্কেলে ফেরোইলেকট্রিক উপাদানের খুব আকর্ষণীয় ব্যবহার এবং এর পেছনে অবস্থিত ঘটনা এবং বিজ্ঞানসমূহ তোমাদের ধন্যবাদ